হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের ভিডিও বক্তৃতাগুলিতে আমরা আসলে হার্ডওয়্যার ট্রোজানগুলি দেখেছিলাম আমরা হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করার জন্য দুটি প্রক্রিয়া দেখেছিলাম প্রথমটিকে FANCI বলা হয়েছিল যা আইপি কোরে উপস্থিত হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করেছিল দ্বিতীয়টি একটি বানোয়াট আইসিতে একটি হার্ডওয়্যার ট্রোজানের উপস্থিতি সনাক্ত করতে একটি ডিভাইসের শক্তি খরচের মতো পার্শ্ব চ্যানেলগুলি ব্যবহার করছিল এখন যেমন আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছি যে এই সমস্ত কৌশলগুলি একটি নির্দিষ্ট পরিমাণে সফল হলেও ট্রোজান বিকাশকারীরা খুব সহজেই এড়িয়ে যায় মূলত আমরা হার্ডওয়্যার ট্রোজান লিখতে পারি যা বিশেষত এই সমস্ত কৌশলগুলিকে বাইপাস করতে পারে যা হার্ডওয়্যার ট্রোজান সনাক্ত করতে তৈরি করা হয়েছে এই বিশেষ সমস্যাটি সমাধান করার জন্য একটি বিকল্প পদ্ধতি হল হার্ডওয়্যার ট্রোজানকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা তাই অপরিহার্যভাবে যদি আমরা একটি হার্ডওয়্যার ট্রোজানের উপস্থিতি সনাক্ত করতে না পারি তাহলে আমরা সার্কিটগুলিকে এমনভাবে ডিজাইন করব যাতে সার্কিটে হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশ করা কঠিন হয়ে পড়ে এই বক্তৃতায় আমরা সাইলেন্সিং হার্ডওয়্যার ব্যাকডোরস নামক এই কাগজটি দেখব এই কাগজটি আসলে ওকল্যান্ড 2011 এ উপস্থাপিত হয়েছিল এবং এই ভিডিও বক্তৃতায় আমরা আজকে যে স্লাইডগুলি উপস্থাপন করব তা হল 2011 সালে অ্যাডাম ওয়াকসম্যানের ওকল্যান্ড টক দ্বারা মূলত এই নির্দিষ্ট কাগজের সাথে সম্পর্কিত আলোচনা হবে। এখন অনেক কাগজ এই সত্যের উপর ভিত্তি করে যে হার্ডওয়্যার ট্রোজান দুটি উপাদান নিয়ে গঠিত প্রথম উপাদানটি একটি ট্রিগার হিসাবে পরিচিত এবং দ্বিতীয় উপাদানটি হল পেলোড যা আমরা আগের লেকচারে দেখেছি যদি আমরা আমাদের হার্ডওয়্যার মডেলটিকে এমনভাবে ডিজাইন করতে পারি যাতে এই জাতীয় ট্রিগার তৈরি করা কঠিন হয় তবে হার্ডওয়্যার সত্ত্বেও পেলোড কখনই কার্যকর হবে না ট্রোজান উপস্থিত হতে পারে যদি ট্রিগারটি আক্রমণকারীর প্রত্যাশা অনুযায়ী না ঘটে তবে পেলোড কখনই কার্যকর হবে না এবং ডিভাইসের দ্বারা একটি সংবেদনশীল তথ্য বা ক্ষতিকারক কার্যকলাপ কখনই ঘটবে না সুতরাং এই কাগজটি যে সমালোচনামূলক দিকটি নিয়ে কথা বলে তা হল কিভাবে আমরা হার্ডওয়্যার ট্রোজানকে ট্রিগার করা কঠিন করব এই পুরো জিনিসটির অপরিহার্য ধারণা হল ট্রিগারগুলি লুকানোর একটি উপায় যাতে পেলোডগুলি কখনই কার্যকর না হয় একটি বেস আইডিয়া হল একটি হার্ডওয়্যার ডিজাইনে ট্রিগারগুলি কীভাবে প্রদর্শিত হতে পারে তা গণনা করা এবং আক্রমণকারীর পক্ষে এই বিভিন্ন ধরণের ট্রিগারগুলির সাথে ট্রোজান ডিজাইন করা কঠিন করার চেষ্টা করা এটি বোঝার জন্য আমরা একটি হার্ডওয়্যার মডিউলের একটি উচ্চ স্তরের ছবি নিই এবং আমরা যা দেখি তা হল প্রতিটি হার্ডওয়্যার মডিউল কিছু ইনপুট নিয়ে গঠিত এবং প্রদান করা কিছু আউটপুট প্রদান করে এই ইনপুটগুলিকে গ্লোবাল ইনপুট হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে যেমন ঘড়ি রিসেট সংকেত ইত্যাদি একটি কন্ট্রোল ইনপুট যা হার্ডওয়্যার মডিউলের স্টেট মেশিন পরিবর্তন করে ডেটা ইনপুট যেমন মেমরি থেকে পড়া ডেটা ইত্যাদি এবং এগুলির প্রত্যেকটি নির্দিষ্ট ট্রিগারের আউটপুটগুলিকে প্রভাবিত করবে এবং এর প্রতিটি এই নির্দিষ্ট মডিউলের আউটপুটগুলিকে প্রভাবিত করবে প্রতিটি এই ইনপুটগুলির মধ্যে গ্লোবাল কন্ট্রোল ডেটা এবং পরীক্ষা সম্ভাব্য একটি উপায় হতে পারে যার মাধ্যমে একটি ট্রিগার সক্রিয় করা যেতে পারে সুতরাং এই বিশেষ কাজে আমরা প্রধানত সেই ট্রিগারগুলির উপর ফোকাস করি যা গ্লোবাল সিগন্যাল কন্ট্রোল সিগন্যাল এবং ডেটা সিগন্যালের মাধ্যমে আসতে পারে তাই এই ভিন্ন ভিন্ন সংকেতগুলির প্রত্যেকটি গ্লোবাল কন্ট্রোল এবং ডেটার বিভিন্ন ধরনের ট্রিগার থাকে তাই আমরা গ্লোবাল সিগন্যালের উপর ভিত্তি করে ট্রিগারকে কল করি যেমন একটি ঘড়ি টিকিং টাইম বোমা হিসাবে নিয়ন্ত্রণ সংকেতগুলি চিট কোড হতে পারে যা একক শট বা একটি ক্রম বা তথ্য সংকেত আবার একটি একক শট বা ক্রম প্রতারণা কোড হতে পারে সুতরাং এই বিশেষ ভিডিও লেকচারে আমরা যা দেখব তা হল এই ট্রিগারগুলির প্রতিটি দেখতে কেমন হবে এবং কীভাবে আমরা আমাদের হার্ডওয়্যার মডিউলগুলিকে ডিজাইন করতে পারি যাতে এই ট্রিগারগুলি প্রতিরোধ করা যায় বা আক্রমণকারীর পক্ষে এই প্রক্রিয়ার সাহায্যে হার্ডওয়্যার ট্রোজান তৈরি করা কঠিন করে তোলে। সুতরাং ট্রিগার টিকিং টাইম বোমা দিয়ে শুরু করা যাক মূলত যদি আমরা এটিকে আমাদের হার্ডওয়্যার মডিউল হিসাবে বিবেচনা করি একটি টিকিং টাইম বোমা ট্রিগার যা করে তা হল এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করে এবং তারপরে হার্ডওয়্যার ট্রোজান পেলোডটিকে কার্যকর করার জন্য ট্রিগার করে এই সময়টি সাধারণত আক্রমণকারী দ্বারা নির্দিষ্ট করা হয় আক্রমণকারী চায় যে ট্রোজানের ট্রিগার সক্রিয় হয় কয়েক মাস কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক বছর বা বছরের একটি নির্দিষ্ট সময়ে বলতে পারে সুতরাং টিকিং টাইম বোমার ট্রিগার কীভাবে ডিজাইন করা হবে সে সম্পর্কে আমরা যদি এটি আরও বিশদভাবে দেখি তবে নকশাটি এরকম কিছু দেখাবে সুতরাং এখানে ডিভাইসটিতে একটি ইনপুট থাকবে তাই এই ইনপুটটি হয় ডেটা বা অন্য কিছু যা ব্যবহারকারীর দ্বারা নির্দিষ্ট করা হতে পারে এটি স্ট্যান্ডার্ড লজিকের মাধ্যমে যাবে যা হার্ডওয়্যার ডিভাইস দ্বারা সমর্থিত এবং তারপর আউটপুট যায় এই ধরনের পরিস্থিতিতে হার্ডওয়্যার ট্রোজান এই মত কিছু দেখতে হবে আমাদের এখানে একটি কাউন্টার থাকবে যা সম্ভবত প্রতিটি ঘড়ির স্পন্দনে বৃদ্ধি পায় এবং উপরন্তু এই কাউন্টারটিকে ট্রিগার করা মানের সাথে তুলনা করা হয় উদাহরণস্বরূপ আসুন আমরা বলি যে আক্রমণকারী হার্ডওয়্যার ট্রিগারটি ডিজাইন করেছে যাতে এটি এক বছর পরে সক্রিয় হয় সুতরাং এর মানে হল যে নিয়মিত বিরতিতে কাউন্টারটি বৃদ্ধির সাথে সাথে তুলনাকারী ক্লক সাইকেলের সংখ্যা বা অতিবাহিত হওয়া সময়ের সংখ্যা বা পরিমাণ পরীক্ষা করবে এবং সাধারণত সঠিক পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পরে তুলনাকারী শূন্যের একটি মান দেবে 1 এর একটি আউটপুট প্রদান করুন পাশাপাশি একটি দূষিত যুক্তি রয়েছে যা সম্পাদন করে উদাহরণস্বরূপ একটি মাল্টিপ্লেক্সারের মাধ্যমে গোপন ইনপুট ফাঁস করে তাই সাধারণ অপারেশনে তুলনাকারী শূন্যের একটি আউটপুট দেবে যার অর্থ হল আসল লজিক্স ফলাফলটি আউটপুটে পাঠানো হবে অন্যদিকে যখন সঠিক পরিমাণ সময় অতিবাহিত হয় তখন তুলনাকারী আপনাকে 1 এর একটি আউটপুট দেবে যার ফলে মাল্টিপ্লেক্সার ক্ষতিকারক যুক্তি থেকে আউটপুটটি পরিবর্তন করে তাই যখন তুলনাকারী 1 এর আউটপুট প্রদান করে যা নির্দিষ্ট করার পরে সময় অতিবাহিত হয় তারপর এই দূষিত যুক্তির সাথে সম্পর্কিত পেলোড কার্যকর হয় এবং গোপন বা সংবেদনশীল ডেটা আউটপুটে ফাঁস হয় এখন টাইম বোমাকে চুপ করার জন্য আমরা প্রথমে যা অনুমান করি তা একটি যুগের সময়কাল হিসাবে পরিচিত এখন এই সময়কালটি 1 সপ্তাহ কয়েক দিন বা এমনকি এক মাস থেকে যে কোনও জায়গায় হতে পারে এবং আমরা এখানে যা অনুমান করি তা হল এই যুগের সময়কালে আমরা পুরো নকশাটি ব্যাপকভাবে পরীক্ষা করেছি যাতে এই নির্দিষ্ট যুগের সময়ের মধ্যে কোনও হার্ডওয়্যার ট্রোজান ট্রিগার না হয় এখন এই যুগের পরেও আমরা নিশ্চিত নই যে একটি হার্ডওয়্যার ট্রোজান ট্রিগার হতে পারে কি না সুতরাং এই টিকিং টাইম বোমাটিকে নীরব করার জন্য আমরা যা করি তা হল একটি যুগের সমান সময়ের পর্যায়ক্রমিক ব্যবধানে আমরা পুরো সার্কিটটিকে পুনরায় সেট করি যা আমরা সার্কিটের শক্তি পুনরায় সেট করি সুতরাং এটি করলে যা হবে তা হল যে কাউন্টারটি যেটি সময় গণনা করছে এবং হার্ডওয়্যার ট্রোজানের অংশ তাও পুনরায় সেট করা হবে সুতরাং এই কাউন্টার দ্বারা অনুমোদিত সর্বাধিক গণনাটি যুগ পর্যন্ত এখন যেহেতু আমরা যুগের শেষে পাওয়ার রিসেট করেছি কাউন্টারটি রিসেট করবে এবং শূন্যে লাভ গণনা শুরু করবে এখন আমাদের অনুমান এবং বিস্তৃত পরীক্ষার উপর ভিত্তি করে যে এমন কোন হার্ডওয়্যার ট্রোজান নেই যা এই সার্কিট রিসেট করার সময় থেকে কম সময়ের সাথে ট্রিগার করা যেতে পারে যে কোনও ট্রোজানকে ট্রিগার করা থেকে বাধা দেবে যাইহোক এর অপারেশনের মাঝখানে সার্কিট রিসেট করার নিজস্ব প্রতিবন্ধকতা রয়েছে সুতরাং রিসেট করা বোঝায় যে আমাদের পাইপলাইনটি ফ্লাশ করতে হবে আমাদের পুরো সিস্টেমের বর্তমান অবস্থা সংরক্ষণ করতে হবে যাতে আবার পাওয়ার চালু হলে হার্ডওয়্যার ডিভাইসটি যেখান থেকে থেমেছিল সেখান থেকে কার্য সম্পাদন করা চালিয়ে যেতে পারে হার্ডওয়্যারের মধ্যে বিভিন্ন উপাদান যেমন রেজিস্টার শাখা ইতিহাস লক্ষ্য ইত্যাদি সংরক্ষণ করা প্রয়োজন এখন আমরা এখন যা আলোচনা করব তা হল এই ধরনের সুরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার একটি উপায় আছে কিনা এমন একটি উপায় আছে কি যে কোনও আক্রমণকারী এখনও এমন সময়ে ট্রোজান পেলোড ট্রিগার করতে পারে যা বর্তমান রিসেটগুলির সাথেও একটি যুগের চেয়েও বেশি সুতরাং আক্রমণকারী একটি জিনিস যা করতে পারে তা হল পর্যায়ক্রমে আক্রমণকারী কাউন্টারটিকে একটি মেমরি অবস্থানে সংরক্ষণ করতে পারে সুতরাং এই মেমরি অবস্থানটি আমরা অনুমান করতে পারি অ উদ্বায়ী এবং আমরা আসলে যা করতে পারি তা হল যখন পাওয়ারটি পুনরায় চালু করা হয় তখন কাউন্টারটি প্রথম জিনিসটি সংরক্ষিত মান থেকে পুনরায় চালু করতে পারে এইভাবে সম্ভাব্য আক্রমণকারী কাউন্টারটিকে 2 গণনা করতে পারে মান যা যুগের সময়ের চেয়ে বেশি সুতরাং এটি করার জন্য আক্রমণকারীর যা প্রয়োজন তা হল IC এর মধ্যে কিছু পরিমাণ নন ভোলাটাইল মেমরি বা ফ্ল্যাশ মেমরি থাকা যাতে আক্রমণকারী উদাহরণ স্বরূপ হার্ডওয়্যার ডিজাইনের মধ্যে ফ্ল্যাশের কয়েকটি সেল যোগ করতে পারে এবং এই ক্ষতিকারক ফ্ল্যাশ ব্যবহার করতে পারে মধ্যবর্তী কাউন্টার মান সংরক্ষণ করতে এটিকে প্রতিরোধ করার জন্য একটি জিনিস যা করা যেতে পারে তা হল ডিভাইসটিকে বারবার চালু এবং বন্ধ করা উদাহরণস্বরূপ এটি ঘড়ির উৎসটিকে পাওয়ার উত্সের সাথে সংযুক্ত করার মাধ্যমে করা যেতে পারে তাই ডিভাইসটি ক্রমাগত এবং খুব উচ্চ হারে চালু এবং বন্ধ করা হয় এবং যদি ফ্ল্যাশ স্মৃতি উপস্থিত থাকে তবে কী ঘটবে তা হল ফ্ল্যাশ স্মৃতিগুলি ধ্বংস হয়ে যাবে এইভাবে এমনকি যদি আক্রমণকারী ফ্ল্যাশ যোগ করার সিদ্ধান্ত নেয় এবং এই অ উদ্বায়ী মেমরিতে মধ্যবর্তী কাউন্টারগুলি সংরক্ষণ করে তবে ডিভাইসটি বারবার চালু এবং বন্ধ করার ফলে ফ্ল্যাশটি ধ্বংস হয়ে যাবে টিকিং টাইম বোমার জন্য এই সুরক্ষা ব্যবস্থাকে বাইপাস করার আরেকটি সম্ভাব্য উপায় হল কাউন্টারের এই মধ্যবর্তী মানটিকে র্যামের কিছু মেমরি লোকেশনে লেখা এবং রিসেট করার পরে ধরে নেওয়া যে র্যামের মান ক্ষয় হয়নি তবে আনমাস্কেবল ইন্টারাপ্টের মতো দিক হতে পারে আসলে এমন একটি মেকানিজম ডিজাইন করা বেশ কঠিন করে তোলে যাতে আমরা জানি আনমাস্কেবল ইন্টারাপ্ট ব্লক করা যায় না এবং ডিভাইসটি বন্ধ করার সময় বা পাওয়ার রিসেট করার সময় যদি একটি আনমাস্কেবল ইন্টারাপ্ট ঘটে তাহলে সেই ইন্টারাপ্টটি হারিয়ে যাবে এটি প্রতিরোধ করার জন্য যা করা দরকার তা হল একটি FIFO ব্যবহার করা যেতে পারে যা এই পাওয়ার রিসেট সময় সাময়িকভাবে মুখোশহীন বাধাগুলি সংরক্ষণ করবে অন্যান্য দিক যা জিনিসগুলিকে কঠিন করে তুলতে পারে তা হল পারফরম্যান্স কাউন্টার যা টাইম বোমার উত্স হতে পারে ট্রোজানগুলিকে ট্রিগার করার আরেকটি উপায় হল চিট কোড নামে পরিচিত কিছু একটি চিট কোডের সাহায্যে নির্দিষ্ট ইনপুট যেমন 0x0XCAFEBEEF ট্রিগার সার্কিটে দেওয়া হলে ট্রিগার সার্কিটে সক্রিয় হবে যা পরে হার্ডওয়্যার ট্রোজানের পেলোড সক্রিয় করবে এখন আমরা আগের ভিডিওগুলিতে এর উদাহরণ দেখেছি আমরা দেখেছি যে যখন একটি নির্দিষ্ট ঠিকানা ইনপুটে উপস্থিত থাকে তখন এই নির্দিষ্ট ঠিকানাটি একটি ট্রিগার মান 1 এ সেট করে যা একটি মাল্টিপ্লেক্সারকে আউটপুটে সংবেদনশীল ডেটা ফাঁস করতে স্যুইচ করে একটি সাধারণ চিট কোড টাইপ হার্ডওয়্যার ট্রোজান দেখতে এরকম কিছু হবে আমাদের এখানে একটি ইনপুট আছে এবং আক্রমণকারীদের নির্দিষ্ট চিট কোড এখানে সংরক্ষিত আছে সুতরাং প্রতিটি ইনপুটের জন্য সংরক্ষিত চিট কোডের মধ্যে একটি তুলনা করা হয় এবং তারপরে 0 বা 1 এর আউটপুট পাওয়া যায় সুতরাং যে ইনপুটগুলি চিট কোডের সমান নয় তার জন্য মাল্টিপ্লেক্সার মূল যুক্তিটিকে আউটপুট হিসাবে বেছে নেবে এবং ফলাফলগুলি স্বাভাবিক হিসাবে কাজ করবে এবং যখন ইনপুটটি চিট কোডের সমান হবে তখন মাল্টিপ্লেক্সার দূষিতটিতে স্যুইচ করবে যুক্তি দিয়ে তারপর গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে সুতরাং কিভাবে এক আসলে প্রতারণা কোড সঙ্গে সক্রিয় থেকে হার্ডওয়্যার ট্রোজান প্রতিরোধ করবে সুতরাং একটি উপায় হল নিশ্চিত করা যে আক্রমণকারীর দ্বারা সেট করা চিট কোডটি তার ইচ্ছা অনুযায়ী কখনই পাওয়া যায় না সুতরাং উদাহরণস্বরূপ যদি আমাদের এখানে একটি এনক্রিপ্টর মডিউল থাকে যা প্রথমে দেওয়া হয় এমন কোনও ইনপুট এনক্রিপ্ট করা হয় বা অন্য কথায় অন্য কোনও মানের সাথে অস্পষ্ট হয়ে যায় তবে হার্ডওয়্যার মডিউলটি এই এনক্রিপ্ট করা ডেটাতে কাজ করে এবং তারপরে একটি ডিক্রিপ্ট করা মডিউল থাকে এবং একটি বর্তমান সঠিক প্রাপ্ত হয় আউটপুট সুতরাং প্রথমে নোট করুন যে যেহেতু বা প্রতিটি এনক্রিপ্টর আউটপুটে একটি ডিক্রিপ্টরও রয়েছে ফলাফলগুলি সর্বদা সঠিক হওয়া উচিত এবং দ্বিতীয়ত এটিও মনে রাখবেন যে ইনপুটগুলির এই অস্পষ্টতা ট্রিগার সক্রিয় করতে চিট কোডটিকে বাধা দেবে। উদাহরণস্বরূপ যদি চিট কোডটি একটি 0xCAFEBEEF হয় তবে আমাদের এখানে 0xCAFEBEEF সংরক্ষিত আছে এখন আক্রমণকারী কি আশা করবে যে সে যখন 0xCAFEBEEF এর সমান একটি ইনপুট দেয় তখন এটি তুলনাকারীদের আউটপুটকে 1 এ পরিবর্তন করে এবং দূষিত যুক্তি সক্রিয় করতে বাধ্য করে এবং আউটপুট ফলাফলকে পরিবর্তন করে এখন আমরা যা করেছি তা হল আমরা এখানে একটি এনক্রিপ্টর প্রবর্তন করেছি যা মূলত ইনপুটকে অস্পষ্ট করে দেয় এবং 0xCAFEBEEF যখন একটি ইনপুট হিসাবে সরবরাহ করা হয় তখন আসলে অন্য কিছু সম্পূর্ণ ভিন্ন মানের সাথে ম্যাপ করা হয় এবং তাই সংরক্ষিত চিট কোডের সাথে মেলে না এবং তাই আক্রমণকারী ইচ্ছা অনুযায়ী এই মাল্টিপ্লেক্সারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং এই ধরনের অস্পষ্টতার ডেটা তৈরি করার একটি আদর্শ উপায় হল হোমোমরফিক এনক্রিপশন নামে পরিচিত একটি কৌশল দ্বারা এই কৌশলটি আসলে 2009 সালে ক্রেগ গেন্ট্রি দ্বারা প্রস্তাবিত হয়েছিল সুতরাং এখানে যা ঘটে তা হল মেমরি কন্ট্রোলার এনক্রিপ্ট করা ডেটা সরবরাহে কাজ করতে সক্ষম বলে ধরে নেওয়া হয় ইনপুট উদাহরণস্বরূপ S 5 এবং 7 এটি হোমোমরফিক এনক্রিপশন ব্যবহার করে এনক্রিপ্ট করা হয় এবং তারপর মেমরি কন্ট্রোলার এই এনক্রিপ্ট করা ডেটাতে কাজ করতে সক্ষম হবে এবং তারপর তার ফলাফল প্রদান করবে ডিক্রিপ্টর তখন ডিক্রিপ্ট করতে এবং ইনপুটগুলির জন্য সঠিক মান পেতে সক্ষম হবে তবে হোমোমরফিক এনক্রিপশন অনুশীলনে অর্জন করা বেশ কঠিন বিশেষ করে এই ধরণের ব্যবহারের জন্য এবং তাই আমাদের বিকল্পগুলির প্রয়োজন হবে সুতরাং কাগজে যা প্রস্তাব করা হয়েছিল তা আসলে অপারেশনের ধরনকে অ গণনামূলক এবং গণনাগত মধ্যে ভাগ করা সুতরাং হার্ডওয়্যার উপাদান যেমন রাউটার ইন্টারকানেক্ট মেমরি ক্যাশে মেমরি বাফার রেজিস্টার ইত্যাদি হল নন কম্পিউটেশনাল হার্ডওয়্যার সত্তা সুতরাং এগুলি নন কম্পিউটেশনাল কারণ এটি আসলে ডেটা পরিবর্তন করে না বরং তারা কেবল ডেটা সঞ্চয় করে বা কেবল নির্দিষ্ট অবস্থানে ডেটা রুট করে বা কেবল একটি সন্ধান দেয় সুতরাং এই জাতীয় নন কম্পিউটেশনাল হার্ডওয়্যার ইউনিটগুলির সাথে ডেটা অস্পষ্টতা প্রদান করা বেশ সহজ যা কিছু গোপন ডেটা সহ ইনপুটটিতে কেবলমাত্র একটি EX OR হবে সুতরাং এই EX OR তারপরে নির্দিষ্ট ইনপুটকে এমন কিছুতে ম্যাপ করবে যা সম্পূর্ণ আলাদা এবং একইভাবে যেকোন কিছু যা এখানে সংরক্ষিত থাকে সেই একই গোপন জিনিসটি সংশ্লিষ্ট আউটপুট পাওয়ার জন্য EX OR ফিরে আসে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে এই মেমরি কন্ট্রোলার থাকে তবে আমরা সম্ভবত যা করতে পারি তা হল আপনার ইনপুট 5 হলে আপনি EX অথবা এটি একটি নির্দিষ্ট কী দিয়ে এবং 8 এর একটি মান পাবেন সুতরাং একইভাবে EX ORING করে আবার আউটপুট 8 একই কী দিয়ে আপনি 5 পুনরায় পাবেন একইভাবে ইনপুট 7 গ্রহণ করে একটি নির্দিষ্ট কী দিয়ে এনক্রিপ্ট করে 4 প্রাপ্ত করে এবং অন্য প্রান্তে যখন আমাদের 4 থাকে তখন আমরা 7টি ফেরত পেতে একই কী দিয়ে এটি ডিক্রিপ্ট করি সুতরাং এটি ট্রিগারগুলিকে প্রতিরোধ করবে এখন আমরা বলি যে যদি এই মেমরি কন্ট্রোলারে একটি হার্ডওয়্যার ট্রোজান থাকে যা এই চিট কোডের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং আসুন আমরা ধরে নিই যে চিট কোডটির একটি মান আছে 5 এখন যখন আক্রমণকারী 5 এর একটি মান পাঠায় এই আশায় যে ট্রিগারটি সক্রিয় হবে এটি এই ক্ষেত্রে হবে না কারণ প্রকৃতপক্ষে 5 এর মানটি 8 এ এনক্রিপ্ট করা হচ্ছে এবং তাই আসলে ট্রিগারটি সক্রিয় করবে না এখন কম্পিউটেশনাল কেসের জন্য ডেটা অবাধকতা অর্জন করা অনেক বেশি কঠিন এখন যদি আমাদের কাছে এমন একটি মডিউল থাকে যা প্রকৃতপক্ষে কিছু গণনা করে যেমন এটি হবে ALUs FPUs ডিকোডার বা অন্য কোন কাস্টম লজিক এই জিনিসগুলিকে অস্পষ্ট করা আসলে খুব কঠিন এবং এটি কেস টু কেস ভিত্তিতে করতে হবে উদাহরণস্বরূপ যদি একটি ALU থাকে এবং ALU এর মধ্যে একটি গুণক থাকে তাহলে এখন আমাদের গুণকের ইনপুটগুলিকে অস্পষ্ট করতে হবে এবং শেষের পরে অস্পষ্টতা সরিয়ে ফেলতে হবে যাতে মূল ফলাফলগুলি পাওয়া যায় সুতরাং এটি খুব সহজ নয় এবং আমাদের কেস টু কেস স্পেসে এটি করতে হবে আরেকটি উপায়ে ট্রিগার তৈরি করা যেতে পারে সিকোয়েন্স চিট কোড দ্বারা উদাহরণস্বরূপ যদি নির্দিষ্ট সিকোয়েন্স যেমন 0xCAFEBEEF নির্দিষ্ট ক্রমানুসারে প্রাপ্ত হয় তবে এই বিশেষ ট্রোজানটি যদি এই হার্ডওয়্যার ইউনিটে উপস্থিত থাকে তবে এটি সক্রিয় হয়ে যাবে তাই আমরা হার্ডওয়্যার ট্রোজানের প্রথম বক্তৃতায় এই সিকোয়েন্স চিট কোডের উদাহরণ দেখেছি এবং আমরা দেখেছি যে যখনই এই নির্দিষ্ট ইনপুটগুলি প্রাপ্ত হয় তখন ট্রানজিশন শনাক্ত করার জন্য হার্ডওয়্যার ট্রোজান কীভাবে একটি স্টেট মেশিন রক্ষণাবেক্ষণ করবে এবং শেষ পর্যন্ত ট্রিগারটিকে 0 থেকে সরাতে হবে a 1 এবং এর মাধ্যমে জোর করে পেলোড সক্রিয় করা এবং গোপন তথ্য ফাঁস করা সুতরাং একটি উপায় যার মাধ্যমে আমরা এই সিকোয়েন্স ভিত্তিক চিট কোডগুলিকে ভেঙে ফেলতে পারি তা হল এই বিভিন্ন ইনপুটগুলির মধ্যে কোনও নির্ভরতা নেই বলে অনুমান করে পুনর্বিন্যাস করা এবং যে কোনও ইনপুট স্বাধীনভাবে যে কোনও সময় আসতে পারে যদি আমরা এই ইনপুটগুলি ভেঙে ফেলি উদাহরণস্বরূপ যদি A তে দেওয়া ইনপুটগুলি B এবং C অর্ডার যা AC এবং B তে এইভাবে ইনপুটগুলিকে পুনরায় সাজানো হয় এবং এটিকে এখানে ফিড করা হয় এবং আমরা গণনা শেষ হওয়ার পরে ফলাফলগুলি পুনরায় সাজাই তাহলে কেন এই জিনিস কাজ করবে আসুন আমরা বলি যে আক্রমণকারী সিকোয়েন্স চিট কোডকে A B এবং C হিসাবে রেখেছে এখন আক্রমণকারী ইনপুট হিসাবে A B এবং C পাঠাচ্ছে এবং আশা করছে যে চিট কোডগুলির এই ক্রমটি হার্ডওয়্যার ট্রোজানকে ট্রিগার করবে এবং এর ফলে পেলোড হবে সুতরাং অভ্যন্তরীণভাবে এই ট্রিগারটি স্টেট মেশিন দ্বারা ঘটবে যা A এর কারণে পরে B এবং তারপরে শেষ পর্যন্ত C তে চলে যায় এবং এই ক্রমানুসারে চলে গেলে ট্রিগারটি সক্রিয় করতে খরচ হবে এখন যেহেতু আমরা এই ইনপুটগুলিকে A B C থেকে A C B তে পুনরায় সাজিয়েছি এই স্টেট মেশিনটি কখনই তার চূড়ান্ত অবস্থায় পৌঁছাবে না এবং তাই ট্রিগারটি কখনই সক্রিয় হবে না এবং তাই পেলোডটি অ কার্যকর হবে এই সিকোয়েন্স চিট কোডগুলি পরিচালনা করার আরেকটি উপায় হল নির্বিচারে কিছু এলোমেলো ইনপুট সন্নিবেশ করা উদাহরণস্বরূপ এখানে ইনপুট দেওয়া হল AB এবং C এবং আক্রমণকারী আসলে বিশেষভাবে A এর জন্য অপেক্ষা করছে তারপর B এবং তারপরে C পরপর চক্রে একটি সন্নিবেশ করাচ্ছে ইনপুট ডি আসলে এই ক্রমটি ভেঙ্গে ফেলবে এবং তারপর হার্ডওয়্যার ট্রোজানকে সক্রিয় হতে বাধা দেবে সুতরাং এই হার্ডওয়্যার ট্রোজানগুলিকে মাথায় রেখে সার্কিট বা সিস্টেমগুলি ডিজাইন করা এবং ট্রোজান যেভাবে ট্রিগার করে ডিজাইন করা যেতে পারে তা বিশেষ হার্ডওয়্যার মডিউলে ট্রোজানগুলি সক্রিয় করা যেতে পারে এমন ঘটনাগুলিকে ব্যাপকভাবে হ্রাস করতে পারে যাইহোক আমরা যেমন দেখেছি এমন অনেক কেস বা অনেক সার্কিট রয়েছে যেখানে এই ধরনের ডিজাইন তৈরি করা অবিশ্বাস্যভাবে কঠিন এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি হল যেখানে আমরা প্রকৃতপক্ষে দুটি ইউনিট সম্ভবত স্বাধীনভাবে ডিজাইন করতে পারি এবং উভয় ইনপুট এই উভয় ইউনিটে পাঠানো হয় এবং আউটপুটে যাচাই করা হয় সুতরাং উদাহরণস্বরূপ আমাদের এখানে একটি খুব জটিল সার্কিট রয়েছে উদাহরণস্বরূপ ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম এবং আমরা নিশ্চিত করতে চাই যে এই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমে কোনও ট্রোজান নেই আমরা যা করতে পারি তা হল আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আরেকটি ইউনিট A ডিজাইন করতে পারি এবং সম্ভবত এই ইউনিটটিকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে তৈরি করতে পারি এবং এই উভয় ইউনিটে একই ইনপুট দিতে পারি সুতরাং এই উভয় ইউনিটই ঠিক একই কার্যকারিতা সম্পাদন করে এবং যদি উপস্থিত কোনো ট্রোজান না থাকে তবে একই আউটপুট দেবে এখন যদি উদাহরণস্বরূপ আমরা একটি নির্দিষ্ট ইনপুট নির্দিষ্ট সময় বা একটি নির্দিষ্ট চিট কোড প্রদান করি যা এই ইউনিটগুলির একটিতে কার্যকারিতা ট্রিগার করে তাহলে ফলাফলগুলি ইউনিট A এবং ইউনিট A এর মধ্যে আলাদা হবে এবং ফলস্বরূপ এখানে এই চেকারটি পার্থক্য চিহ্নিত করবে এবং তারপরে কিল কার্যকর করা বন্ধ করুন